এখন আমরা যা জানি তার ওপর ভিত্তি করে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় আমাদের নতুন গাণিতিক কৌশল প্রয়োজন এবং সেই নতুন গাণিতিক কৌশল হল গ্রীনস ফাংশন তোমরা হয়তো ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে গ্রীন এর নাম শুনে থাকবে ভেক্টর ক্যালকুলাস এর কিছু বৈশিষ্ট্য তার নামে আছে সুতরাং এক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন তাই অনেক কিছুর নাম তার নামে হয়েছে এখানে অনেক কিছু আছে এক এক করে দেখা যাক আমার এই দুটি সমীকরণ আছে সমগ্র কারেন্ট সোর্স অংশটি কে একটি পদ কিউ তে নেওয়া হয়েছে এটা একটা বাস্তব ধ্রুবক যাকে কারেন্ট দিয়ে গুণ করা হয়েছে আমি এটাকে কিউ বলবো এখন আমি যেমন বলেছিলাম এই দুটি সমীকরণ সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয় সুতরাং আমি এখন ব্যাপারটিকে যথেষ্ট জটিল করতে চলেছি এটাকে আবার সহজ করার আগে সুতরাং নতুন জটিলতা টি কি আমি দুটো নতুন ফাংশান এনেছি তাদের g1 এবং g2 বলছি তাদের বৈশিষ্ট্য গুলি কি তারা এই দুটি সমীকরণ মেনে চলে সুতরাং প্রথম সমীকরণটি পড়া যাক এটা বলছে ∇2g1r r′ k12g1r r′ − δr − r′ সুতরাং এই ডেলটা ফাংশন তোমাদের সাধারণ ডিরাক ডেলটা ফাংশন আমরা সবাই জানি ডিরাক ডেলটা ফাংশন এর বৈশিষ্ট্য কি এটা সব জায়গায় 0 এবং rr বিন্দুতে অসীম এবং এটা আসলে ঠিক ফাংশন নয় কিন্তু আমরা এর ইন্টিগ্রাল এর ব্যাপারে কথা বলতে পারি ডেলটা ফাংশন এর ইন্টিগ্রাল যতক্ষণ আমি এর একতার ব্যাপারে কথা বলছি এক হবে সুতরাং আমরা দুটো নতুন ফাংশন এনেছি এবং যেহেতু আমরা বারবার এবং লিখব তাই r এর ওপর ভেক্টর চিহ্ন তুলে দিয়েছি তাই যদি আমি শুধু r লিখি তাহলে এটা বুঝে নিতে হবে তুমি যে r দেখছো তা আসলে কিন্তু এটা পুরো জিনিসটা কে খারাপ দেখতে করে দেয় তাই আমি ভেক্টর দিকটা সরিয়ে দিয়েছি এই প্রসঙ্গে তোমার কাছে এটা পরিস্কার হওয়া দরকার যে আমি কখন ভেক্টর বলছি এবং কখন r এর আসল মানের কথা বলছি সুতরাং অন্য কিছু করার আগে এই সমীকরণটি কি তোমাদের কিছু মনে করিয়ে দিচ্ছে যে এই দুটি সমীকরণের মধ্যে কি কি মিল আছে ছাত্র একই রকম দেখতে একই রকম দেখতে দুটি সমীকরণ ই এরম দেখতে যে ∇2 কিছু যুক্ত k2 কিছু সমান আরো কিছু এটা একটা সাধারন নকশা যাতে এই দুটি সমীকরণ লাগানো যায় যদি আমি ডান দিকটা শূন্য না করি তাহলে দ্বিতীয় সমীকরণ পাই অন্য পার্থক্যটা হলো প্রথম সমীকরণটি 1 ভ্যারিয়েবেল এর দ্বিতীয় সমীকরণে আরো একটি ভ্যারিয়েবল r নিয়ে আসা হয়েছে যেটা প্রথমে কিছুটা অবাক লাগতে পারে কিন্তু আমরা দেখব এটা ব্যাপারটাকে খুব শক্তিশালী করছে সবশেষে এই ডেল স্কয়ারড অপারেটর শুধুমাত্র আনপ্রাইমড স্থানাঙ্ক এর ওপর কাজ করছে তাই যখন এটি r এর কোন ফাংশন পাচ্ছে তা আসলে ধ্রুবক হয়ে যাচ্ছে সুতরাং আমরা বলব এটা শুধুমাত্র আনপ্রাইমড এর ওপর কাজ করছে ঠিক আছে এটা শুধু ধরে নেয়া হয়েছে সুতরাং আমার মনে হয় আমি এটা পরিষ্কার করে এখানে লিখব না তাহলে এটার সাথে কিভাবে এগিয়ে নিয়ে যাব সুতরাং আমরা যে কৌশলটা করব তা হল প্রথম সমীকরণটি নেব আমি প্রথম সমীকরণটি নিলাম g1 দিয়ে গুণ করে এবং দ্বিতীয় সমীকরণটি নিলাম φ1 দিয়ে গুণ করে এবং তারপর এই দুটো বিয়োগ করলাম বিয়োগ করার জন্য কি আমরা কোন সুবিধা পাচ্ছি ডানদিকটা ডান দিকে খুব একটা কিছু ঘটছে না বাঁদিকে কতগুলি পদ আছে চারটি পদ থাকার কথা কিন্তু এটাকে g1 দিয়ে এবং ওটাকে φ1 দিয়ে গুণ করার ফলে k2 অংশগুলির কি হচ্ছে বাতিল হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে ঠিক আছে সুতরাং আমার থাকবে g1∇2ϕ1 − ϕ1∇2g1 ঠিক আছে k2 অংশটি চলে যাচ্ছে এখন আমার কাছে শুধু ডানদিকটা রয়েছে ডান দিকটায় আছে Q ϕ1δr − r′ ঠিক আছে এখন g1 φ1 এরা সবাই r এবং r এর সাপেক্ষে ফাংশন ঠিক আছে সুতরাং k1 কি হবে আমি প্রথম পদ থেকে k1ϕ1g1 পাব এবং দ্বিতীয় পদ থেকে সেগুলি বাদ দিচ্ছি সুতরাং আমার কাছে থাকবে k1ϕ1g1 সুতরাং আমি এই দুটি সমীকরণ বিয়োগ করছি ঠিক আছে সুতরাং এটা বাতিল হয়ে যাচ্ছে আমার কাছে শুধু এটা থাকছে এখন এটাকে দেখে যথেষ্ট বিভ্রান্তিকর মনে হচ্ছে যখন আমরা শুরু করেছিলাম তার থেকে কিন্তু এই কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে আমরা এতক্ষণে k1ϕ1 অংশটি থেকে মুক্তি পেয়েছি আমাদের এখনো কিছুটা ভেক্টর ক্যালকুলাস করতে হবে এখন এটাকে আমরা ভেক্টর ক্যালকুলাস এ প্রডাক্ট রুল বলে থাকি সুতরাং আমাদের কাছে এখন দুটো ফাংশান আছে g এবং ∇ϕ তাই আমি যখন প্রোডাক্টের ডেরিভেটিভ নিতে চাইছি ভেক্টর ক্যালকুলাস এ এটা ডাইভারজেন্স হয়ে যাচ্ছে অন্য কিছুতে যাবার আগে বাঁ দিকটা দেখো এটা স্কেলার না ভেক্টর ছাত্র স্কেলার গ্রেড হ্যাঁ ∇g একটা ভেক্টর g হলো স্কেলার তাই এটা একটা ভেক্টর ছাত্র ঠিক এবং আমি যখন ভেক্টরের ওপর ডাইভারজেন্স নিই আমি স্কেলার পাই ঠিক আছে দেখো এটা ভেক্টর এটা ভেক্টর ডট প্রডাক্ট স্কেলার কোন স্কেলার এর ∇2 স্কেলার হয় তাকে g দিয়ে গুণ করা হয়েছে সুতরাং মাত্রাগত ভাবে এটা অর্থবহ যে আমি স্কেলার সমান ভেক্টর লিখছি না সুতরাং এই ধরনের কিছু প্রাথমিক পরীক্ষা তোমাকে করে দেখে নিতে হবে তুমি এই সমীকরণটি লেখ সুতরাং এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে আমি কি সমীকরণের বাঁ দিকটা আবার লিখতে পারি সুতরাং তুমি যদি এটার দিকে দেখো আমি লেখার চেষ্টা করতে পারি g1∇2ϕ1 − ϕ1∇2g1 আমি এটা সমান লিখতে পারি ছাত্র ডেল ডট ডেল ডট জি ওয়ান ফাই ডেল ডট জি ওয়ান গ্রেড ছাত্র ফাই ওয়ান ফাই ওয়ান ছাত্র মাইনাস ডেল্টা ফাই ওয়ান ∇g1∇ϕ1 − ϕ1∇g1 ঠিক আছে কারণ আবার ∇ϕ1∇g1 দুবার আসবে এবং বাতিল হয়ে যাবে সুতরাং এই একটা কৌশল আমরা করেছি এই ফলাফল আমরা আমাদের কাছে রেখে দেব এখন আমরা এই বলে শুরু করেছিলাম যে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন এর ব্যাপারে কথা বলব এতক্ষন অব্দি ভেতরে কোথাও ইন্টিগ্রাল ছিল না সুতরাং ইন্টিগ্রাল নিয়ে আসতে আমাদের এটা করতে হবে ধরা যাক এই সমীকরণটি নেয়া হলো এবং এটাকে ভলিউম V এর ওপর ইন্টিগ্রেট করছি এটাকে ভলিউম V1 এর ওপর ইন্টিগ্রেট করা যাক সুতরাং এই পুরো জিনিসটা dV ভলিউম V1 এর ওপর এটা আমরা করতে চলেছি তুমি কি কোন পদকে সরলীকৃত হতে দেখছো ছাত্র V 1 থেকে অঞ্চল হ্যাঁ V 1 অঞ্চল 1 এর ভলিউম সুতরাং একমাত্র কোন সম্ভাব্য পদটি সরলীকৃত হতে পারে এই ভলিউম ইন্টিগ্রেশন এ শেষ পদ টির কি হবে আমি ইন্টিগ্রেট করছি ডেল্টা ফাংশন এর ওপর একমাত্র এই পদটি মনে হচ্ছে সরলীকৃত হতে পারে অন্য পদগুলির ক্ষেত্রে এটা পরিস্কার নয় কিভাবে সরলীকৃত হতে পারে সুতরাং দেখা যাক কিভাবে হয় ∇2 ছাত্র ঠিক ছাত্র আপনি এটা দেখতে পারেন আমরা এর পরে যেটা করব তুমি দেখতে পাচ্ছো যখন আমি এই পদটি ইন্টিগ্রেট করছি ভলিউম এর ওপর এটা এর ইন্টিগ্রাল হয়ে যাচ্ছে এই ভলিউম এর ওপর সুতরাং আমরা সেটাতে আসছি ত্রিমাত্রিক ক্ষেত্রে ডাইভারজেন্স উপপাদ্য কি হবে এটা বলে dV ছাত্র ওপরে ds এর উপরে এটা ত্রিমাত্রিক অবস্থায় ছিল আমরা এতদিন ধরে ডাইভারজেন্স উপপাদ্য ত্রিমাত্রিক অবস্থায় ভেবে এসেছি ঠিক আছে এখানে একটা ভলিউম আছে এবং এখানে একটা সারফেস ফ্লাক্স আছে কিন্তু এই উপপাদ্যটি কে বেশি অথবা কম মাত্রায় তৈরি করার জন্য তোমাকে কেউ আটকাচ্ছে না প্রধান ধারণাটি হলো যদি আমার কাছে একটা ভলিউম থাকে N মাত্রার বাঁদিকে আমার তার জন্য একটা সারফেস থাকবে N 1 মাত্রার ডান দিকে যেহেতু আমাদের সমস্যা দ্বিমাত্রিক এ ত্রিমাত্রিক এ নয় এইভাবে ডাইভারজেন্স উপপাদ্য কে দ্বিমাত্রিক অবস্থায় সরল করা যায় সুতরাং আমাকে একটা মাত্রা বাদ দিতে হবে এই বদ্ধ ভলিউম একটি সসীম ভলিউম সুতরাং এটাও সসীম সারফেস হয়ে যাবে এবং dV এখন dS হয়ে যাবে এবং dS হয়ে যাবে dl এখন এই dS হল dS সুতরাং এটা দ্বিমাত্রিক অবস্থায় তোমার ডাইভারজেন্স উপপাদ্য এবং যদি তুমি এটাকে সারফেস ভাবে ভাবতে চাও এটা এরকম হবে কিছু সারফেস বাঁদিকে নির্ণয় করা হচ্ছে ভেতরে এবং ডান দিকে বাউন্ডারির ওপর নির্ণয় করা হচ্ছে এটা সীমা সূচক রেখার ওপর ইন্টিগ্রাল ছাত্র dl নয় হল নরমাল হল নরমাল এটা বহির্মুখী বহির্মুখী সারফেস হ্যাঁ সুতরাং dl হল এটা এই ফ্লাক্স dl এর মধ্যে দিয়ে নরমাল দিকে A এর ফ্লাক্সের একই ব্যাখ্যা বরাবর ছোট প্যাচ এখন লাইন লেঙ্থ এলিমেন্ট হয়ে গেছে এবং এই ভাবে এক এক করে দ্বিমাত্রিক ডাইভারজেন্স উপপাদ্য তে পরিবর্তন করা হলো এবং এটা খুব সহজ যদি আমরা ডাইভারজেন্স এর সংজ্ঞা ব্যবহার করি এবং তুমি এটা পাবে যদি তুমি চাও বের করতে পারো এখন আমরা চাই এই ডাইভারজেন্স উপপাদ্য কে অঞ্চল 1 এ প্রয়োগ করতে সুতরাং এটা অঞ্চল 1 সুতরাং দেখা যাক আমি অঞ্চল 1 অংকন করার চেষ্টা করছি এখানে এটা আমার v 1 ঠিক আছে এর দুটি বাউন্ডারি কি হবে আমার আছে S এবং S∞ এবং আমি এইভাবে নরমাল ভেক্টর এঁকেছি আসলে যদি আমি সসীম সারফেস এর ব্যাপারে চিন্তা করি আমি মনে করি S∞ সসীম ভলিউম এরপর যখন আমি এখানে ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করি এই ভলিউম এর ওপর কতগুলি সারফেস ইন্টিগ্রাল এর ব্যাপারে আমাকে ভাবতে হবে এক্ষেত্রে ভলিউম একটি সারফেস দ্বারা পরিবেষ্টিত ছিল এবং সেই কারণে আমাকে সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স এর ব্যাপারে ভাবতে হবে এটা খুব সোজা সুজি ছিল এক্ষেত্রে যদি আমি ভলিউম এর ওপর ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করতাম আমাকে ফ্লাক্স এর ব্যাপারে খেয়াল রাখতে হতো যা ভলিউম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটি ডাইভারজেন্স উপপাদ্যের ধারণাগত অর্থ ভেতরে উৎসের ডাইভারজেন্স সমান বহির্মুখী ফ্লাক্স এক্ষেত্রে ভলিউম কতগুলি সারফেস দ্বারা পরিবেষ্টিত দুটি সারফেস ফ্লাক্স বেরিয়ে যেতে পারে S দিয়ে অথবা S∞ দিয়ে বাইরের দিকে যখন আমি ডাইভারজেন্স উপপাদ্য লিখব আমাকে দুটি সারফেস দিয়েই ফ্লাক্স লিখতে হবে এই ভেক্টরের বিপরীত এখানে ধরা যাক এটা ছিল বহির্মুখী নরমাল আমরা এটাকে n1 বলছি এবং এটাকে n∞ বলছি সুতরাং এখানে যে ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করা হয়েছে তা আমাকে মোট ফ্লাক্স দিচ্ছে সুতরাং এটা s এর ওপর আমাকে দেবে ছাত্র ঠিক আছে এটা বহির্মুখী নরমাল কারণ আমরা সেই ফ্লাক্স এর দিকে তাকিয়ে আছি যা ভলিউম ছেড়ে বেরিয়ে যাচ্ছে সুতরাং এই বহির্মুখী ফ্লাক্স যুক্ত S∞dl এটা সোজাসুজিভাবে ফ্লাক্সের হিসাব এখন যেহেতু S∞ অনেক দূরে আছে এবং আমাদের উৎস এখানে স্থির তাই আমরা বাস্তবিকভাবে কি আশা করব অসীমে বাউন্ডারিতে ঘটবে ছাত্র ফিল্ড ফিল্ড অবশ্যই 0 হবে সুতরাং এই অংশটি 0 হতে চলেছে এখানে যদি দ্বিতীয় পদে ফিরে আসি আমি দ্বিতীয় পদে যা লিখবো সেটা থাকবে এবং ও এরমধ্যে সম্পর্ক কি তারা একে অন্যের বিপরীত সুতরাং আমি এটা এভাবে লিখতে পারি এবং তার একমাত্র কারণ আমি আগে ঠিক করেছিলাম এটাকে সারফেস এর সাপেক্ষে নরমাল বলবো যেহেতু নরমাল বাইরের দিকে যাচ্ছে কিন্তু যখন আমি ভলিউম 1 এ ডাইভারজেন্স উপপাদ্য করছি তুমি দেখো আমাকে সঠিক বহির্মুখী ফ্লাক্স ভেক্টর নিতে হবে সুতরাং আমি সমগ্র সমস্যাটি সমাধান করতে পারি দিয়ে অথবা দিয়ে কিভাবে লিখব সেটা আমার উপর নির্ভর করছে আমি বেছে নেব এখন অন্তর্মুখী নরমাল সেই জন্য মাইনাস চিহ্ন এসেছে কি r এর সাপেক্ষে ফাংশন হ্যাঁ যেখানে বাউন্ডারি আছে তার সাপেক্ষে ফাংশন ছাত্র হ্যাঁ সুতরাং সবকিছু লিখতে হবে হ্যাঁ ছাত্র সুতরাং স্থানাঙ্কের অবস্থানে কিছু মান আছে এবং অন্য সুতরাং মনে রাখো এই ইন্টিগ্রাল একটি সীমা সূচক রেখার ওপর ইন্টিগ্রাল এটা নির্ণয় করা যায় একমাত্র বাউন্ডারির ওপর ভলিউম এ নির্ণয় করা যায় না সুতরাং এটা ছবিতে আসে কেবলমাত্র বাউন্ডারিতে যেখানে এটা নির্দিষ্ট করা হয় সুতরাং আমরা এটা ব্যবহার করব আগের পৃষ্ঠায় যে ভেক্টর ক্যালকুলাস এর বৈশিষ্ট্য আমাদের ছিল তাতে যদি ফিরে যাই সেটাকে ভলিউম এর ওপর ইন্টিগ্রেট করা হয় এটা হল dV এখানে নেই এবং এক্ষেত্রে dS হবে কারণ আমি দ্বিমাত্রিক সমস্যায় চলে গেছি আগে আমরা যা পেয়েছিলাম সেটা ব্যবহার করে এটা হয়ে গেছে ∇ এই পুরো জিনিসটা এখানে কি হচ্ছে এখানে আমরা ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করছি এবং এটা হয়ে যাচ্ছে − g∇ϕ − ϕ∇gnˆdl ঠিক আছে এবং এটা V 1 এর ওপর সুতরাং কোন কিছু খুব জটিল নয় আমরা শুরু করেছিলাম আমাদের দুটি সমীকরণ দিয়ে এই দুটো জিনিস কে এই দুটো গ্রীনস ফাংশন এর সাথে বিয়োগ করা হয় আমি তোমাদের এই গ্রীনস ফাংশন সম্বন্ধে কিছু বলিনি আমরা শুধু ধরে নিচ্ছি আমরা তাদের জানি অন্য অধ্যায়ে আলোচনা করব কিভাবে তাদের তৈরি করা হয় এখনকার জন্য ধরে নাও তাদের জানি আমরা তাদের বিয়োগ করেছি এবং কিছু ভেক্টর ক্যালকুলাস প্রয়োগ করেছি সম্পর্ক টি পেতে এবং তারপরে ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করেছি এই সম্পর্ক টি পেতে এখন যদি আমি এই সমীকরণে ফেরত যাই এটাকেও ইন্টিগ্রেট করা হচ্ছিল ভলিউম এর সাপেক্ষে এটা ছিল g1r r′QdV ঠিক আছে এটা ভলিউম ইন্টিগ্রেশন ছিল এখন আমি যদি এই সমস্ত ইন্টিগ্রেশন করি এগুলো সব জানা জিনিস আমি এখনো তোমায় বলিনি কিভাবে g গণনা করতে হবে কিন্তু আমরা সেটা পরে দেখবো সুতরাং g1 জানা এই সমস্যায় Q দেওয়া হয়েছে কারণ Q বোঝাচ্ছে কারেন্ট সোর্স কে সুতরাং এই পদটি তোমায় দেওয়া হয়েছে সুতরাং আমি এটা জানি এবং আমি এটা কে বলব ইনসিডেন্ট ফিল্ড কারণ এটার কারেন্ট সোর্স এর ব্যাপারে তথ্য আছে কারেন্ট সোর্স থেকে কিছু ইনসিডেন্ট ফিল্ড বেরিয়ে আসে যা ছড়িয়ে পড়ে আমি এটাকে বলবো φi এটা কার সাপেক্ষে ফাংশন হবে r না r ছাত্র প্রাইম r ঠিক আছে কারণ আমি ইন্টিগ্রেট করছি সেই জায়গার উপরে যেখানে কারেন্ট সোর্স আছে কারেন্ট সোর্স r এর সাপেক্ষে ফাংশন সুতরাং আমার কাছে শুধু r থাকবে এবং সেটা g1এর জন্য যা r এবং r এর সাপেক্ষে ফাংশন যদি g1 r এর সাপেক্ষে ফাংশন হত তাহলে এই ইন্টিগ্রাল খালি একটা সংখ্যা হত তাই আমরা এখন এই সবকিছু একসঙ্গে রাখব এটা সেই পদ যার ওপর আমাদের নজর রাখতে হবে কারণ অন্যান্য সব পদকে সরলীকৃত করা হয়েছে সুতরাং φi কারেন্ট অংশ হয়ে গেল এই পদ থেকে এই পদকে বিয়োগ করে এটা পাওয়া গেছে যা বাকি আছে তা হল এই শেষ পদ টি সুতরাং এটা হল ϕ1δr r′dV এই ফাংশনের মান কত হবে আমার কাছে একটা ডেল্টা ফাংশান আছে যাকে অন্য ফাংশন দিয়ে গুন করা হয়েছে এবং আমি ইন্টিগ্রেট করছি ছাত্র ϕ1r′ সুতরাং ϕ1r′ ঠিক আছে এটা প্রায় সঠিক তাহলে দেখো এখানে কি ঘটছে ধরা যাক এখানে আমার একটা বিন্দু আছে r এবং এখানে আরো একটা বিন্দু আছে r সুতরাং এর যদি ভলিউম ইন্টিগ্রেশন নেওয়া হয় ছাত্র এটা শুধু এক দেবে আমি শুধু এক দেব না বরং ছাত্র দুই এটার একটা ইন্টিগ্রাল আছে সুতরাং এই ডিরাক ডেল্টা ফাংশন অনেক মাত্রায় ফাংশন যদি এটা ভলিউম ইন্টিগ্রেশন হয় এটা ত্রিমাত্রিক ভাবে ডেল্টা ফাংশন দ্বিমাত্রিক ক্ষেত্রে এটা দ্বিমাত্রিক ভাবে ডেল্টা ফাংশন তাই যেখানেই একতা থাক না কেন অর্থাৎ যেখানেই rr হোক না কেন যদি সেখানে থাকে তাহলে ডেল্টা ফাংশন চিহ্নের ভেতরে ফাংশানের মান নিষ্কাশন করতে পারবে দুটি শর্তে ব্যতিক্রম হতে পারে যখন আমি বলছি আমি যা করছি তা হল আমি ইন্টিগ্রেট করছি ভলিউম 1 এর ওপর তার মানে আমি সম্পূর্ণ স্পেসে করছি না আমি কি r এর অবস্থানের ব্যাপারে কোন কথা বলেছি আমি কোন কিছুই বলিনি যখন আমি এই সমীকরণে r নিয়ে এসেছিলাম আমি বলিনি কোথায় r আছে এটা শুধুমাত্র ভ্যারিয়েবল হিসাবে এসেছিল তাই আমি যখন এখানে এই ভলিউম এর দিকে তাকাই আমি তোমাকে বলিনি কোথায় r আছে r V 1 এ থাকতে পারে না হলে কোথায় থাকবে ছাত্র V 2 V 2 যদি r V 1 এ থাকে তার মানে r ধরা যাক এখানে আছে এবং আমি সেই ভলিউম এর ওপর ইন্টিগ্রেট করছি যেখানে r আছে তার মানে একটা বিন্দু থাকবে যেখানে r সমান r হবে এবং যখন আমি ডেল্টা ফাংশন ইন্টিগ্রেট করব সেই ভলিউম এর ওপর ইন্টিগ্রাল এর কি হবে আমি পাব ϕ1r′ প্রাইম ঠিক আছে অন্যদিকে যদি r ভেতরে থাকে এবং আমি V 1এর ওপর ইন্টিগ্রেট করি কি হবে ডেল্টা ফাংশানের মান কি ছাত্র সব জায়গায় 0 ঠিক আছে সুতরাং তুমি দেখতে পাচ্ছো কিভাবে ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এবং ভেক্টর ক্যালকুলাস একে অন্যকে সাহায্য করতে করতে এগিয়ে যাচ্ছে এখন আমাদের এই শেষ সমীকরণে আসতে হবে এবং পরবর্তী স্লাইড গুলিতে একটা খুব সুন্দর বাস্তবিক ব্যাখ্যা দেব এখানে আসলে দুটি সমীকরণ আছে একটি হল যখন r V 1 এ আছে এবং দ্বিতীয় টা হল যখন r V 2 তে আছে সুতরাং যখন r V 1 এ আছে তুমি এটা এখনো দেখনি এটা আসলে আর কিছুই নয় হাইগেনস প্রিন্সিপাল Huygens's principle ঠিক আছে এবং আমরা প্রতিটি পদের একটা বাস্তবিক ব্যাখ্যা দেব তুমি এখনও এটা দেখনি হয়তো নাম শুনে থাকতে পারো এটাকে বলা হয় এক্সটিংশন থিওরেম একটা ভালো প্রশ্ন হলো আমরা কেন ভাবতে পারিনা যে সমীকরণ গুলি নিজেরাই নিজেদের সমাধান করতে পারবে এর আগের সমস্যায় যেখানে আমাদের লাইন চার্জ ছিল আমরা সেগুলিকে পৃথকীকরণ করে φ1 ইন্টিগ্রেট করে সমাধান পেয়েছিলাম এখানে সমস্যাটা হলো ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এর ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনস বসাতে হবে কারণ তোমার দুটি আলাদা ভলিউম রয়েছে সুতরাং বাউন্ডারিতে টেনজেনশিয়াল E ফিল্ড এবং টেনজেনশিয়াল H ফিল্ড সংরক্ষিত করে রাখতে হবে যখন আমি এই দুটি সমীকরণ এর দিকে তাকাই এখানে বাউন্ডারি কন্ডিশনস এর কোন উল্লেখ নেই এটা বিন্দুতে বিন্দুতে সম্পর্ক এবং বাউন্ডারি কন্ডিশনস আরোপ করারও কোন পথ নেই ছাত্র φ1এবং φ2 কে আনা হয়েছে দুটো দুটো আলাদা ভ্যারিয়েবল হিসাবে ছাত্র স্যার তারা যা কিছু হতে পারে না গাণিতিকভাবে তারা ইলেকট্রিক ফিল্ড তাদের কোন ভলিউম ডিফারেনশিয়েট নেই তারা জানে না কোনটা ভলিউম 1 আর কোনটা ভলিউম 2 ঠিক আছে তাই বাউন্ডারি কন্ডিশনস আরোপ করা সম্ভব হয়নি এই অবস্থায় অন্য সমস্যাটিতে কোন বাউন্ডারি ছিল না চার্জ গুলি সারফেস এর ওপরে ছিল এখানে সেইজন্য আমি সমীকরণ গুলি বিয়োগ করছি এবং একটি নির্দিষ্ট ভলিউম এর ওপর ইন্টিগ্রেট করছি তাই আমরা শুধুমাত্র V 1 এর ওপর ইন্টিগ্রেট করেছি তারপর আমরা শুধুমাত্র V 2 এর ওপর ইন্টিগ্রেট করব এবং তুমি দেখতে পাচ্ছো আমার কাছে এই সমীকরণটি আছে এটা এখন আসলে সারফেস এর ওপর কাজ করছে যেভাবে আমি বাউন্ডারি কন্ডিশন আরোপ করব ডান দিকটা সেরকম ভাবে হবে সুতরাং ওইখানে ভলিউম কে সারফেস এ পরিবর্তন করা হয়েছে এবং বাউন্ডারি কন্ডিশন ডান দিকে আরোপ করা হবে সেই কারণে আমরা এই কৌশল টা করেছি যেখানে ভলিউম এর ওপর ইন্টিগ্রেট করা হচ্ছে এবং তারপর ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করা হচ্ছে ঠিক আছে সুতরাং এর সাথে আমরা আমাদের আলোচনা শেষ করছি এবং পরে এই পদগুলির বাস্তবিক ব্যাখ্যা দেখব